হ্যালো সবাই আমি গৌরব সিং আমি প্রফেসর রাজারাম লাক্কারাজুর নেওয়া এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্সের একজন শিক্ষক সহকারী আমি এই কোর্সটি পুনরায় শুরু করার জন্য এখানে আছি আমি সফ্টওয়্যার সলিডওয়ার্কস এ ডিজাইন করা অংশগুলির অ্যাসেম্বলি থেকে গ্রহণ করব আমরা ইতিমধ্যে এটি দেখেছি আপনি হয়তো এখন পর্যন্ত অংশগুলির ডিজাইন করার বিষয়ে শিখেছেন সুতরাং এখন ইঞ্জিনিয়ারিং এ একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যা ব্যবহার করা যেতে পারে এমন একটি নির্দিষ্ট পূর্ণ ডিজাইন তৈরি করার জন্য সেই অংশগুলিকে অ্যাসেম্বল করতে হবে এমন একটি সাধারণ গৃহস্থালী আইটেম যা আমরা দেখতে পাই তা হল একটি কাঁচি যা আমার কাছে রয়েছে যা আপনি স্ক্রিনে দেখতে পারেন আমরা এই কাঁচিটি ব্লেড এর হ্যান্ডেল পিন পিভট হিসাবে সনাক্ত করতে পারি এখানে বিশেষ করে 5 টি অংশ রয়েছে যা আমরা এখানে দেখতে পারি যা এই বিশেষ কাঁচি তৈরি করার জন্য অ্যাসেম্বল করা হয়েছে আমরা এখানে এই বিভিন্ন অংশ দেখতে পারি আপনার কাছে থাকা এই অংশগুলির প্রত্যেকটি সলিডওয়ার্কস সফ্টওয়্যারের প্যালেট গুলিতে সমস্ত ধরণের সরঞ্জাম ব্যবহার করে আমাদের পূর্ববর্তী কোর্সে ডিজাইন করতে শিখেছি সুতরাং এই বিশেষ অংশগুলি ব্যবহার করে আমরা তাদের অ্যাসেম্বল করতে পারি একটি মেশিনারি যে কোনও ইলেকট্রনিক উপাদান যে কোনও কিছু গঠন করতে সুতরাং এর মধ্যে একটি কাঁচি যা আমরা দেখতে পাচ্ছি এটি একটি সহজ ডিজাইন আমাদের আরেকটি ডিজাইন একটি উইন্ড টারবাইন এটি রিনিউয়েবল এনার্জির একটি খুব জনপ্রিয় উত্স এই ডিভাইসটিতে ব্লেড টারবাইন মোটর ইঞ্জিন এই প্যাডেলটি আমরা দেখতে পারি আপনি দেখতে পারেন যে এই উইন্ড টারবাইন এই ব্লেডগুলি দিয়ে তৈরি এই সফ্টওয়্যারটি নিজেই ডিজাইন করা হয়েছে আমরা এর পৃথক উপাদানগুলি দেখতে পারি এবং আমরা দেখতে পাই এবং আমরা উইন্ড টারবাইন গঠনের জন্য এটির অ্যাসেম্বলি দেখতে পারি এই সফ্টওয়্যারের একটি ভাল ফিচার্স হল যে এটি প্রভাইড কোর মেকানিক্স ওয়ার্কস এর অধিনে আপনি দেখতে পারেন যে ব্লেড গুলি বাতাসের দিক বরাবর রোটেট করতে পারে পুরো সেটআপ এবং মোটর টি চলবে কারণ বাতাস ব্লেডগুলিকে স্ট্রাইক করবে সুতরাং এটি একটি ডিজাইন সলিডওয়ার্কস ছাড়াও এই ট্র্যাক্টর আমরা দেখতে পারবো এটির নির্মাণ মত অনেক বেশি জটিল একাধিক উপাদানের এই বিল্ড যা এই সুন্দর ট্র্যাক্টরটি তৈরি করার জন্য জমা করা হয়েছে আমরা বড় টায়ার ছোট টায়ার ইঞ্জিন স্মোক এক্সহাউস্ট এবং সেই সমস্ত জিনিস দেখতে পারি এটি এই একটি ট্র্যাক্টর গঠনের জন্য খুব সুন্দরভাবে অ্যাসেম্বল করা হয়েছে এই সমস্ত অ্যাসেম্বলি গুলিতে কিছু খুব প্রাথমিক অ্যাসেম্বলির পরিভাষা অন্তর্ভুক্ত রয়েছে যা আমরা একের পর এক অতিক্রম করব সলিডওয়ার্কস এ এই অ্যাসেম্বলি টি এখানে মিলিত হওয়ার সমার্থক মেট বিকল্প আপনি দেখতে পারেন সুতরাং অ্যাসেম্বলি বিভাগে আমরা প্রাথমিক থেকে শিখব কীভাবে উপাদানগুলি ইন্সার্ট করা যায় এবং এই সমস্ত সরঞ্জামগুলি শিখতে হয় যা আমাদের কাছে রয়েছে তা আমরা এখানে দেখতে পারি সুতরাং আসুন আমরা আগের থেকে শুরু করি সুতরাং এখন থেকে আমরা একটি নতুন ডকুমেন্ট খোলার জন্য এই নতুন কমান্ড ব্যবহার করছি আমরা এই অংশটি নিয়ে কাজ করছি এখন আমরা যখন এই অ্যাসেম্বলির মধ্য দিয়ে যাচ্ছি তখন আমাদের এই অ্যাসেম্বলি ক্লিক করতে হবে এটি অ্যাসেম্বলির জিনিস উইন্ডো টি এই রকম দেখায় একাধিক উপাদান অ্যাসেম্বল করার জন্য আমাদের এখানে দেখতে পাওয়া উপাদানগুলি ইন্সার্ট করতে হবে তারপরে এটি ব্রাউজ করার মাধ্যমে এটি খোলা হবে সুতরাং আমরা কীভাবে জিনিসগুলি ইন্সার্ট করতে পারি তা একটু অ্যাসেম্বল করবো আমরা এই উদাহরণগুলি পরীক্ষা করে দেখব সুতরাং এই কাঁচি বলুন আমরা একাধিক জিনিস নির্বাচন নিয়ন্ত্রণ করব এবং ওপেন ক্লিক করব সলিডওয়ার্কসের মধ্যে প্রথম অংশ আমরা দেখতে পারি সুতরাং এটি এইভাবে আমরা করতে পারি এখন পর্যন্ত আমরা নতুন ডকুমেন্ট টি নিয়ে আলোচনা করেছি যেখানে আমরা এই অংশে কাজ করছি সুতরাং এখন আমরা এই অ্যাসেম্বলি টি নিয়ে কাজ করব আমরা অ্যাসেম্বলিতে ক্লিক করবো সুতরাং আমাদের এই উইন্ডোটির কিছু অংশ খুলতে হবে এটি এই অ্যাসেম্বলি উইন্ডোটির জন্য উইন্ডোযুক্ত লুক আমরা এগিয়ে যাব আমাদের এই ইন্সার্ট উপাদানটিতে যেতে হবে তারপর ব্রাউজ করতে হবে আমরা যে অংশগুলি করেছি তা নির্বাচন করতে হবে আমরা সমস্ত অংশ নির্বাচন নিয়ন্ত্রণ করব এবং ওপেন ক্লিক করব সুতরাং এই অংশগুলি সেই উইন্ড টারবাইন তৈরি করার জন্য প্রয়োজনীয় ছিল যা আমরা আগে দেখেছি সুতরাং এইভাবে আমরা এই উইন্ডোতে উপাদানগুলি ইন্সার্ট করতে পারি মনে রাখবেন যে গুরুত্বপূর্ণ জিনিসটি আমরা স্থাপন করেছি আমরা উইন্ডোতে স্থাপন করেছি যা স্থির থাকবে এবং এটি কোথাও সরানো যাবে না যাইহোক অন্যান্য অংশ সরানো যেতে পারে আপনি এটি দেখতে পারেন এই পদক্ষেপটি করার জন্য এটি রাখার জন্য আমাদের এই অবজেক্টটি ডান ক্লিক করতে হবে আমরা শিখেছি যে আমরা ফ্লোটে ক্লিক করতে পারি সুতরাং এটি এখন থেকে ফ্লোটিং হবে রেফারেন্স করার জন্য আপনি অন্য কাউকে ঠিক করতে পারবেন না এটি এখন ঠিক করা হয়েছে এবং এই সমস্তগুলি চলছে সুতরাং এই ভাবে আমরা কিছু ভাসমান করতে এবং কিছু আইটেম ঠিক করতে পারেন সুতরাং এই ভিজিবিলিটি আইকন টি দেখার জন্য কিছু সরঞ্জাম রয়েছে আমরা এটির উত্স প্রতিটি আইটেমের উত্স দেখতে পারি আমরা প্রতিটি আইটেমের উত্স দেখতে পারি এখান থেকে আমরা প্লেন দেখতে পাই আমাদের এই লুকোতে যেতে হবে এবং আইটেমগুলি প্লেনে ক্লিক করতে হবে আমরা ডান দিকের প্লেনে সামনের প্লেনটি দেখতে পারি এই অংশগুলি আমদানি করার এটি মৌলিক উপায় যা আমরা আগে ডিজাইন করেছি আরেকটি উপায় হল অনুমান করা যে আমরা আগের মতো অংশগুলির মধ্যে একটি ডিজাইন করছিলাম এটি আগের উইন্ডো যার সাথে আপনি পরিচিত সুতরাং এখন আপনি এই অংশটি ডিজাইন করেছেন এবং আপনার কাছে ইতিমধ্যে প্রস্তুত অন্যান্য অংশ রয়েছে অ্যাসেম্বলিতে এটি ব্যবহার করার জন্য আপনাকে অংশ থেকে এই ফাইলটিতে সরাতে হবে সুতরাং আমরা যে শেষ উইন্ডোটি নিয়ে আলোচনা করছিলাম তা এখানে দেখা যেতে পারা যাবে আপনি এটি এইভাবে ইম্পোর্ট করতে পারেন এবং তারপর আবার ব্রাউজ এবং অন্যান্য আইটেমগুলিতে উপাদানটি ইন্সার্ট করতে পারেন যা আমরা অন্তর্ভুক্ত করতে চাই এখন এই আইটেমগুলির প্রতিটিকে একে অপরের মধ্যে অ্যাসেম্বল করার জন্য আমাদের বিভিন্ন ধরণের অ্যাসেম্বলি গুলি জানতে হবে যা সলিডওয়ার্কস এ উপলব্ধ এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে এই অ্যাসেম্বলি টি সফ্টওয়্যারটিতে মেট করার সমার্থক আমরা দেখতে পারি যদি আমরা মেটের উপর ক্লিক করি আমরা এখানে বিভিন্ন ধরণের মেট দেখতে পারি স্ট্যান্ডার্ড মেট উন্নত মেট যান্ত্রিক মেট সুতরাং স্ট্যান্ডার্ড মেটের মধ্যে কয়েন্সিডেন্ট প্যারালেল পারপেন্ডিকুলার ট্যান্জেন্ট কনসেন্ট্রিক এবং আরও অনেক কিছু রয়েছে এবং উচ্চতর উন্নত মেট হিঞ্জ গিয়ার রেক পিনিয়ন আরও অনেক কিছু আছে সুতরাং আমরা তাদের প্রত্যেকের মধ্য দিয়ে যাব আমরা তাদের মধ্যে থেকে কিছু প্রাথমিক মেট দের মধ্য দিয়ে যাব একের পর এক আসুন আমরা একটি নতুন ডকুমেন্ট একটি নতুন অ্যাসেম্বলি খুলব আমার এখানে দুটি ব্লক আছে দুটি কাঠের ব্লক আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা যদি এই ধাঁধাটি সমাধান করতে চাই তবে আমরা মেটের মধ্য দিয়ে যেতে পারি আমরা এখানে দেখতে পাব যে এই মেট নির্বাচনের একটি উইন্ডো রয়েছে ছোট উইন্ডোটিতে আমাদের ক্লিক করতে হবে এবং আমরা যে মুখগুলি করতে চাই তা নির্বাচন করতে হবে সুতরাং এর মধ্যে প্রথমটি হল এই কয়েন্সিডেন্ট মেট মেটে আমরা যে দুটি জিনিস অ্যাসেম্বল করতে করতে চাই ধরুন আমরা এই বিশেষ এজে লেগে থাকতে চাই সুতরাং আপনি এখানে পূর্বরূপটি দেখতে পারেন এটি এই এজের সাথে সারিবদ্ধ এবং একবার আমরা ক্লিক করার পরে এটি এর সাথে মিলিত হয় সুতরাং এটি এই এজের সাথে সংযুক্ত করা হয় যাইহোক মোশনের লুস ডিগ্রীর কারণে এটি সরানো হবে এবং এটি পাশাপাশি ঘূর্ণায়মান হতে পারে যাই হোক এলাইনমেন্ট সব একই সুতরাং এখন তাদের কে সরানো যেতে পারে তবে একটি রেফারেন্স তৈরি করার জন্য আমাদের আইটেমগুলি ঠিক করা দরকার সুতরাং এখন আমরা এটির উপর ডান ক্লিক করতে পারি এখন এটি স্থির করা হয়েছে সুতরাং এখন এটি সরানো হয় এবং এটি স্থির করা হয় সুতরাং এটি একটি কয়েন্সিডেন্ট মেট ছিল আরেকটি জিনিস আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স যা আমরা সাধারণত এই কয়েন্সিডেন্ট মেট টি ব্যবহার করি তা হল অরিজিন্সগুলি ঠিক করা ধরুন এই বিশেষ ব্লকের অরিজিন আছে আমরা এখানে এই অরিজিন দেখতে পাচ্ছি যাইহোক এই জিওমেট্রির অরিজিন এই পুরো থিওরিটির অরিজিন এই পুরো উইন্ডোটি এখানে রয়েছে সুতরাং যদি আমরা এই অ্যাসেম্বলিটির অরিজিন দিয়ে শুরু করতে চাই তবে আমরা এই আইটেমটির অরিজিন এবং এখানে এই মেট টি নির্বাচন করতে পারি এবং ক্লিক করতে পারি সুতরাং এটি মিলিত হয় না কারণ এই আইটেমটি স্থির করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে এই এলাইনমেন্টটি এর এজের সাথে সংযুক্ত করেছি সুতরাং যদি আমরা এই ফ্লোট টি তৈরি করি তখন আমরা দেখতে পাব যে পুরো প্লেনের অরিজিন এই বাক্সের অরিজিনের সাথে সংযুক্ত এবং এখন যেহেতু এটি ফ্লোট করছে এবং এটি এখন ঠিক করা হয়েছে কারণ এটি প্লানের অরিজিনের সাথে সংযুক্ত করতে হবে এটা ছিল কয়েন্সিডেন্ট মেট এই অ্যাসেম্বলির ইতিহাস আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যা করেছি তা হল এই প্রথম কয়েন্সিডেন্ট মেট যা দুটি ব্লকের এজের মধ্যে ছিল এবং দ্বিতীয়টি এইভাবে এই ব্লকের অরিজিনের কোর্ডিনেটে ছিল সুতরাং এটি একটি কয়েন্সিডেন্ট মেট ছিল যা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি বিষয় হল প্যারালেল মেট আসুন আমরা আগের সবগুলো সরিয়ে ফেলি এখন আবার দুটোই ফ্রি আমরা এটা ঠিক করে দেব পরবর্তী ধরনের মেট হল প্যারালেল মেট এই মেটে আমরা একে অপরের প্যারালেল দুটি প্লেন তৈরি করতে পারি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি একে অপরের প্যারালেল ভাবে এলাইন করেনা এই প্যারালেল টি তৈরি করার জন্য আমরা এখানে ছোট উইন্ডোতে ক্লিক করব তারপরে ফেজ 1 এবং তারপরে ফেজ 2 শেষ মেটে ক্লিক করি দুটি পর্যায় একে অপরের প্যারালেল এই ফেজ এবং এর শীর্ষ এক তারা সবসময় একে অপরের প্যারালেল থাকবে আমরা এটা আবার দেখতে পারি যদি আমরা এটি সরিয়ে ফেলি তবে এটি মেটের ইতিহাস আরও একবার আমরা এর উপর নির্বাচন করব এখন আসুন আমরা এই প্লেনটি নির্বাচন করি এবং এই মুখটি এখন একে অপরের প্যারালেল হয়ে উঠেছে আসুন প্যারালাল বস্তুতে ক্লিক করি এটি একে অপরের প্যারালেল এটি যেখানেই যাবে এটি প্যারালেল থাকবে আমরা এই প্যারালেল মেট কে সরিয়ে দেব এবং আমরা পারপেন্ডিকুলার মেটের দিকে এগিয়ে যাব আবার এই ছোট উইন্ডোতে ক্লিক করুন আমরা এই মুখটি দেখব আসুন আমরা এটি এটির সাথে পারপেন্ডিকুলার করে তুলি বা এটি বলি ক্লিক করুন সুতরাং এখন এই মুখটি সর্বদা এই মুখের সাথে পারপেন্ডিকুলার যাই হোক যেখানেই এটি সরানো হয় কিন্তু এটি এই দুটির জন্য পারপেন্ডিকুলার থাকে পরবর্তী ধরনের মেট হল ট্যান্জেন্ট আমাদের বৃত্তগুলির সাথে মোকাবিলা করতে হবে যখন আমরা এই ট্যান্জেন্ট টির সাথে কাজ করছি তখন এক ধরণের মেট হতে পারে আসুন আমরা এই ট্যান্জেন্ট মেট কে বোঝার জন্য কিছু নতুন জিওমেট্রি লোড করি আমাদের কাছে একটি পিন আছে এবং আমাদের কাছে একটি স্লট আছে সাধারণত আমরা মিটার ওডোমিটার এবং এই সমস্ত জিনিস বা নব গুলিতে এই জাতীয় জিনিসগুলি দেখতে পারি যা টেম্পারেচার এবং অন্যান্য প্যারামিটারগুলির সেটিং এ প্রয়োজন সুতরাং আমরা যা চাই তা হল এই পিনটি এই স্লটের মধ্য দিয়ে চলে যাওয়ার কথা এবং একটি সাধারণ অন্তর্দৃষ্টি থেকে আমরা আশা করতে পারি যে এই নির্দিষ্ট সারফেস টি এই সার্কুলার সিলিন্ডারে ট্যান্জেন্ট বলে মনে করা হয় এটি করার জন্য আমরা এটি এখানে সরাতে পারি এবং এটি কীভাবে কাজ করে তা আমরা দেখতে পারি এমনটাই হওয়ার কথা আসুন আমরা এটি ঠিক করি এবং এই পিনটিকে ফ্লোটিং হিসাবে তৈরি করি যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনও মেটিং নেই তাই আমরা এটি যে কোনও জায়গায় সরাতে পারি আপাতত আসুন আমরা এই ট্যান্জেন্ট মেট কে চেষ্টা করি আমি এই ট্যান্জেন্ট মধ্যে মেট যেতে হবে আবার এই ছোট উইন্ডোতে ক্লিক করুন সার্কুলার সারফেসটি ট্যান্জেন্ট হতে হবে তা নির্বাচন করুন এবং আমরা ক্লিক করব ট্যান্জেন্ট নির্বাচন করে আমরা এখানে বা মিনি টুলবক্সে এ ক্লিক করি এটি এখন এই সারফেসের ট্যান্জেন্ট যাইহোক আমরা এই চলমান দেখতে পাচ্ছি কারণ আমরা এর জন্য স্বাধীনতার অন্যান্য ডিগ্রী সীমাবদ্ধ করিনি সুতরাং এই স্লটের মধ্যে এটি লোকঃ করার জন্য আমাদের আরও কিছু সীমাবদ্ধতা প্রয়োজন সুতরাং এর জন্য আমরা এই দুটির প্লেন স্লট এবং পিনকে একে অপরের মধ্যে সারিবদ্ধ করতে পারি এটি করার জন্য আমরা এটি আবার অ্যাসেম্বল করব যা আমরা আগে শিখেছি আমরা সঙ্গমে যাব আমরা এই দুটি জিওমেট্রির সাথে এই দুটির সমতল নির্বাচন করব পিন এবং স্লট জিওমেট্রি করব আমরা এর জন্য সামনের প্লেনটি এই পিনের জন্য শীর্ষ প্লেন এবং স্লটের জন্য শীর্ষ প্লেনটি পরীক্ষা করব যদি আমরা এই দুটি নির্বাচন করি তবে আমরা এই স্লটের জন্য উপরের প্লেনে ক্লিক করব এবং নিয়ন্ত্রণ কীগুলির সাথে শীর্ষে কী স্থাপন করা হবে আমরা পিনের জন্য শীর্ষ সমতলটি নির্বাচন করব এবং তারপরে মেটের উপর ক্লিক করব এটি অটোমেটিক্যালি একটি কয়েন্সিডেন্ট পরামর্শ দেবে বা সম্ভবত আমরা অন্যান্য জিনিসগুলি নির্বাচন করতে পারি তবে যাই হোক না কেন এটি চলছে তা মিলিত হওয়ার পরামর্শ দিচ্ছে এটি আমাদের পক্ষে ভাল হওয়া উচিত আমরা OK এ ক্লিক করি এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি এখন লগড করা হয়েছে এবং এখন আমরা স্লটের মধ্যে এই চলমান দেখতে পাচ্ছি এবং স্লট সারফেসটি দেখার জন্য এটি ট্যানজেন্ট আমরা এখানে যে দুটি মেট ব্যবহার করেছি সেগুলি হল ট্যান্জেন্ট সিলিন্ডারের সারফেস এবং স্লটের সারফেস এবং এই উভয়ের কয়েন্সিডেন্ট প্লেন পিন এবং স্লট সুতরাং এটি ছিল ট্যান্জেন্ট মেট যা আমরা আলোচনা করেছি